হ্যালো এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের আজকের লেকচারে স্বাগতম তাই আজকের ভিডিও লেকচারে ইন্টেলের SGX সফটওয়্যার সুরক্ষা প্রসারণের দিকে নজর দেওয়া হবে সুতরাং এটি বিশ্বস্ত কার্যকরী পরিবেশের ভিডিওগুলির সিরিজের অংশ যা আমরা আগের ভিডিওতে ARM আস্থাজোনে দেখেছি এবং ARM আস্থাজোনও একটি বিশ্বস্ত কার্যকরী পরিবেশ তৈরি করে কিন্তু আজকের ভিডিওতে SGXসম্পর্কে সম্পূর্ণ উপায়টি দেখতে পাবেন কিছু দৃষ্টিকোণ থেকে এটি বেশ ভিন্ন তাই গ্যারান্টি প্রাপ্ত এবং SGX দ্বারা প্রাপ্ত নিরাপত্তা সার্ভার ধরনের মেশিনের জন্য অনেক বেশি পছন্দ করা হবে যখন ARM এর আস্থাজোন অনুবিদ্ধ প্ল্যাটফর্মের জন্য আরও উপযুক্ত ইত্যাদি যখন আমরা সাধারণত একটি মেশিন বা একটি সিস্টেম দেখি তখন আমরা দেখতে পাই যে হার্ডওয়্যারের একাধিক স্তর রয়েছে সেখানে VM অপারেটিং সিস্টেম এবং তার উপরে উপযোজন রয়েছে এখন এই বিশেষ পরিস্থিতিতে আস্থা পৃষ্ঠতল বা আক্রমণ পৃষ্ঠতল হল পুরো পরিকল্পনা সুতরাং আমরা এর দ্বারা যা বোঝাতে চাই তা হল যে ধরা যাক উপযোজনটিতে কিছু গোপন আছে তাহলে আমরা বলি একটি গোপন চাবি তাহলে এই বিশেষ বাক্সযুক্ত অঞ্চলটি হল সেই অঞ্চল যেখানে আপনি আসলে সেই চাবিটি সুরক্ষিত রাখার জন্য বিশ্বস্ত বলে ধরে নিয়েছেন উদাহরণস্বরূপ যদি উপযোজনটিতে একটি ম্যালওয়্যার রয়েছে তাহলে সেই বিশেষ ম্যালওয়্যারটি সেই গোপন চাবিটি চুরি করতে পারে একইভাবে যদি একটি ম্যালওয়্যার এখন অপারেটিং সিস্টেম বা VM আক্রমণ করে তবে উপযোজনটিতে উপস্থিত চাবিটি আপস করতে পারে একইভাবে হার্ডওয়্যারে উপস্থিত একটি ম্যালওয়্যার বা ট্রোজান উপযোজনের গোপন চাবিটি চুরি করতে পারে সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল যে একটি সাধারণ সিস্টেমে কিছু অনুমান বা গোপন রাখার জন্য আমাদের অনেক অনুমানের প্রয়োজন হবে যে সমস্ত আন্ডারলাইন করা হার্ডওয়্যার সফটওয়্যার সিস্টেম ভার্চুয়াল মেশিন ম্যানেজার এবং অপারেটিং সিস্টেমের সাথে আপসকারী সিস্টেম এবং সব বিশ্বস্ত সফ্টওয়্যার এখন SGX আসলে আমাদের যা করতে সাহায্য করে তা হল এটি সম্ভাব্য আক্রমণের পৃষ্ঠতলকে কমিয়ে দেয় তাই এইভাবে কম্পিউটার সিস্টেমটি দেখতে কেমন হবে তা SGX সক্ষম করে এবং এখানে আমরা বলি যে আমাদের এখনও একটি উপযোজন রয়েছে এবং এই উপযোজনটির একটি গোপন চাবি রয়েছে এখন SGX এর সাথে এই গোপন কীটির জন্য শুধুমাত্র আবেদনের সেই অংশগুলির প্রয়োজন হবে যা এই লাল ডটেড লাইনের বাক্সের মধ্যে আছে এবং হার্ডওয়্যারের অংশগুলি আসলে বিশ্বস্ত সুতরাং আপনার কাছে এখনও একটি অবিশ্বস্ত অপারেটিং সিস্টেম অবিশ্বস্ত ভার্চুয়াল মেশিন ম্যানেজার এবং আরও অনেক কিছু থাকতে পারে তবে হার্ডওয়্যারের প্রধান গোপনীয়তাটি রাখা দরকার আর তা হল হার্ডওয়্যারের একটি অংশ হার্ডওয়্যারটির উপযোজনের ছোট অংশগুলির সাথে বিশ্বস্ত সুতরাং এর দ্বারা আমরা যা অর্জন করি তা হল আমরা আক্রমণের পৃষ্ঠতলকে তীব্রভাবে হ্রাস করছি এখন আপনি যদি কাজের স্বাভাবিক মোড বনাম SGX সক্ষম মোডের তুলনা করেন দেখা যাবে যে কোনও আক্রমণকারী সেই গোপন চাবিটিতে অ্যাক্সেস পাওয়ার জন্য উপযোজন OS ভার্চুয়াল মেশিন বা হার্ডওয়্যার আক্রমণ করতে পারত SGX সক্ষম হার্ডওয়্যারে থাকাকালীন আক্রমণকারীকে গোপন চাবিটিতে অ্যাক্সেস পাওয়ার জন্য হার্ডওয়্যারের ছোট অঞ্চল বা উপযোজনের কোডের ছোট অংশগুলিকে লক্ষ্য বানাতে হবে তাই আসুন SGX আসলে কীভাবে কাজ করে সে সম্পর্কে আরও বিশদ আলোচনা করি তাই ধরা যাক যে এটি আমাদের প্রসেস স্থান আমরা এর আগে প্রসেস স্থানের কোড দেখেছি যেটি হল উপযোজন কোড স্ট্যাকের স্তূপ দিয়ে গঠিত উপযোজন তথ্য ইত্যাদি একটি প্রক্রিয়ার সাধারণ ঠিকানার আরও বেশি স্থান যেখানে অপারেটিং সিস্টেম থাকে এখন SGX আমাদের এই ঠিকানার জায়গায় এনক্লেভ রাখতে অনুমতি দেয় তাই আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল এই প্রক্রিয়ার সম্পূর্ণ ঠিকানা স্থানের মধ্যে একটি অঞ্চল রয়েছে যাকে এনক্লেভ বলা হয় যা বিশ্বস্ত কার্যকর পরিবেশ অর্জনের জন্য প্রয়োজনীয় স্যান্ডবক্স সরবরাহ করে তাই এই নির্দিষ্ট এনক্লেভের মধ্যে আপনার কিছু নিয়মিত কোড স্তুপ এবং গাদা থাকতে পারে তাই আমরা এটিকে এনক্লেভ কোড এনক্লেভ স্তুপ এবং এনক্লেভ গাদা বলি এবং আপনার কাছে কিছু পরিচালনা তথ্য থাকবে যেমন এন্ট্রি টেবিল এবং TCS যা একটি হুমকি নিয়ন্ত্রণ কাঠামো তাই এই সবকিছু একটি এনক্লেভে উপস্থিত থাকতে পারে এখন যা এই এনক্লেভটিকে অনন্য করে তোলে তা হল কোনও কোড কোনও ফাংশন বা যে কোনও কিছু যা এই এনক্লেভের বাইরে কর্যকর করা হচ্ছে উদাহরণস্বরূপ এখানে এই সবুজ অঞ্চলে এনক্লেভের মধ্যে উপস্থিত কোনও কোড বা তথ্য অ্যাক্সেস করা যাবে না সুতরাং উদাহরণস্বরূপ এখানে উপস্থিত একটি কোড সরাসরি এনক্লেভ কোডে উপস্থিত একটি ফাংশনকে কল করতে পারে না একইভাবে এনক্লেভের বাইরে উপস্থিত কোডটি গাদার মধ্যে বা এনক্লেভে উপস্থিত স্তূপে সরাসরি তথ্য আহবান করতে বা তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হবে না যাইহোক বিপরীতটি সত্য এখন যদি আপনি এনক্লেভের মধ্যে কোড রান করান তবে এই নির্দিষ্ট কোডটি এনক্লেভে উপস্থিত গাদা এবং স্তুপ এবং সেইসাথে এনক্লেভের বাইরে উপস্থিত অন্যান্য সমস্ত উপযোজনের তথ্য এবং কোডও অ্যাক্সেস করতে সক্ষম হবে তাই এনক্লেভটি আসলে আমাদের যা করার অনুমতি দেয় তা হল এটি একটি বন্ধ স্যান্ডবক্স তৈরি করতে সক্ষম যার মাধ্যমে আপনি গোপনীয়তা এবং অখণ্ডতা পেতে পারেন আমরা গোপনীয়তা বলতে যা বোঝাতে চাইছি তা হল এনক্লেভের ভিতরে উপস্থিত কোড এবং তথ্য যেকোনো কিছু কোনো কোড বা এনক্লেভের বাইরের অন্য কিছু থেকে গোপন রাখা হয় সুতরাং সাধারণত এটি একাধিক উপায়ে অর্জন করা হয় উদাহরণস্বরূপ এনক্রিপশন করা হয়েছে এবং পরে ভিডিওতে এটি সম্পর্কে আরও কিছু দেখা যাবে এবং এছাড়াও হার্ডওয়্যারে উপস্থিত বিশেষ মেমরি পরিচালনা ইউনিট রয়েছে যা একটি পরিবেশ তৈরি করে যাতে এনক্লেভের কোড এবং তথ্যের গোপনীয়তা বজায় থাকে একইভাবে আমরা এনক্লেভের মধ্যে উপস্থিত কোড এবং তথ্যের অখণ্ডতাও অর্জন করি এর দ্বারা আমরা যা বোঝাতে চাই তা হল যে কোনও কোড এবং তথ্য কোনও বহিরাগত পক্ষ দ্বারা অনধিকার প্রবেশ বা পরিবর্তন করা যায় না তাই এটি আবার সাধারণত বিশেষ উদ্দেশ্যের হার্ডওয়্যার ব্যবহার করে করা হয় হার্ডওয়্যারে উপস্থিত বিশেষ উদ্দেশ্য মেমরি পরিচালনা ইউনিট সেইসাথে প্রচুর ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম উপস্থিত রয়েছে যার দ্বারা নিশ্চিত করা হয় যে তথ্যের সাথে কোনও হেরফের করা না হয়। এখন একটি জিনিস যা ইন্টেল প্রসেসরগুলিতে SGX ও অর্জন করে তা হল এটি নিশ্চিত করে যে তথ্য যখন প্রসেসরের বাইরে যায় অর্থাৎ এনক্লেভ থেকে তথ্য বা কোড প্রসেসরের ভিতরে বা বাইরে যায় কিনা তা নিশ্চিত করার বিধান রয়েছে যাতে কোনও আক্রমণকারী আসলে উপদেশ দিতে না পারে যে সিস্টেমে উপস্থিত D RAM এর বিভিন্ন বাস বা স্নুপ পর্যবেক্ষণ করে এবং কোড এবং তথ্য আসলে কী তা সনাক্ত করতে সক্ষম হয় বা এটি মেমরি এনক্রিপশনের মাধ্যমে অর্জন করা হয় সুতরাং ছিটমহল থেকে কার্যকর করা হবে যেকোন তথ্য RAM এর এনক্রিপ্ট করা অবস্থায় সংরক্ষণ করা হবে এখন যখন এই তথ্য RAM থেকে প্রসেসরে স্থানান্তরিত হয় তখন এটি প্রসেসরের মধ্যে ডিক্রিপ্ট হয়ে যায় সুতরাং যদি ডেটা বাসে একটি স্নুপিং ঘটে বা আসলেই D RAM এর মধ্যে স্নুপিং ঘটে তবে যা হবে তা হল আক্রমণকারী কেবল দেখে এনক্রিপ্ট করা কোড দেখতে পাবে এবং সংবেদনশীল তথ্য এবং অন্যান্য তথ্য এখনও গোপন রাখা হয় সুতরাং দেখা যাক কীভাবে এই জিনিসগুলি আসলে অভ্যন্তরীণভাবে কাজ করে সুতরাং SGX এই বিশ্বস্ত কার্যকরী পরিবেশ অর্জনের জন্য বেশ জটিল প্রক্রিয়া এবং আমরা এই বক্তৃতায় এই বিষয়গুলি কীভাবে কাজ করবে সে সম্পর্কে একটি খুব সংক্ষিপ্ত বিবরণ দেখতে পাব সুতরাং শুরু করার জন্য একটি SGX সক্ষম ইন্টেল প্রসেসরে যা ঘটে তা হল যে RAM এর কিছু অংশ PRM হিসাবে চিহ্নিত করা হয়েছে তাই এটি একটি প্রসেসর সম্পর্কিত মেমরি হিসাবে পরিচিত তাই এই এলাকাটি ধরা যাক কিছু ঠিকানা A থেকে কিছু ঠিকানা B পর্যন্ত চিহ্নিত করা হয়েছে BIOS একটি প্রসেসর সম্পর্কিত মেমরি তাই এর অর্থ হল যে অপারেটিং সিস্টেম বা প্রসেসরে রান করতে থাকা কোনও উপযোজন সরাসরি PRM এ মেমরি অ্যাক্সেস করতে সক্ষম হবে না এছাড়াও মেমরির এই PRM অঞ্চলের বিশেষত্ব হল যে কোনও বাহ্যিক যন্ত্র যেমন নেটওয়ার্ক গার্ড বা গ্রাফিক ইঞ্জিন ইত্যাদির মতো কোনো প্রধান বাহ্যিক যন্ত্র এই PRM এ ডেটা পড়তে বা লিখতে পারবে না মূলত একটু বেশি প্রযুক্তিগতভাবে DMA মেমরির এই বিশেষ অঞ্চলে অ্যাক্সেস করে যা মেমরির PRM অঞ্চল করতে অক্ষম তাহলে একটি অপারেটিং সিস্টেম থেকে এর মানে হল যে এই অঞ্চলটি এই PRM অঞ্চলটিকে OS দ্বারা অস্তিত্বহীন মেমরি হিসাবে চিহ্নিত করা হয়েছে তাই এর অর্থ হল প্রসেসরের পুরো মেমরি RAM এর মধ্যে একটি ছিদ্র রয়েছে বা বরঞ্চ অপারেটিং সিস্টেম এই PRM টিকে দেখে মেমরি অঞ্চলে একটি গর্ত হিসাবে এবং তাই কোনো মেমরি বা অন্য কোনো তথ্য বরাদ্দ করবে না বা এই নির্দিষ্ট অঞ্চলে কোনো তথ্য সংরক্ষণ করার চেষ্টা করবে না এর থেকে আমরা আসলে যা অর্জন করি তা হল আমাদের এই মেমরির অঞ্চলটি রয়েছে যা সম্পূর্ণরূপে হার্ডওয়্যারের নিয়ন্ত্রণে রয়েছে তাই হার্ডওয়্যারটি মেমরির এই অঞ্চলটিকে ব্যবহার করে এনক্লেভ তৈরি করতে পারে বিভিন্ন এনক্লেভ পরিচালনা করতে পারে মেমরি পরিচালনা করতে পারে যা এই এনক্লেভগুলি অ্যাক্সেস করতে পারে পড়ালেখার জন্য কার্যকারী অনুমোদন ইত্যাদি তাই অভ্যন্তরীণভাবে PRM এর সাথে যা ঘটে তা হল এটি বেশ কয়েকটি EPC বা এনক্লেভ পৃষ্ঠা ক্যাশে বিভক্ত সুতরাং এই প্রতিটি পৃষ্ঠা ক্যাশে যা এখানে 4 কিলো বাইটের দেখানো হয়েছে তাই এই পৃষ্ঠার ক্যাশেগুলি আসলে প্রোগ্রামে উপস্থিত বিভিন্ন উপযোজনের এনক্লেভ সংরক্ষণ করতে ব্যবহৃত হয় এবং এছাড়াও কিছু পরিচালনা সম্পর্কিত তথ্য রয়েছে যা EPCM নামে পরিচিত একটি বিশেষ অঞ্চলে সংরক্ষণ করা হয় বা যা EPC মাইক্রো আর্কিটেকচারে প্রসারিত হয় সুতরাং এটি যেভাবে কাজ করে তা হল আমাদের সিস্টেমে একাধিক প্রসেস উপস্থিত রয়েছে প্রতিটি প্রসেসের নিজস্ব ভার্চুয়াল ঠিকানা স্থান রয়েছে এবং এই ভার্চুয়াল ঠিকানা স্থানের মধ্যে প্রতিটি প্রসেসের নিজস্ব এনক্লেভ থাকতে পারে সুতরাং প্রসেস প্রতি আপনার এক বা একাধিক এনক্লেভ থাকতে পারে বা আপনার কোনো এনক্লেভ ছাড়াই একটি প্রসেস থাকতে পারে সুতরাং তাই আপনার কাছে এখন এই এনক্লেভ অঞ্চলের জন্য ভার্চুয়াল ঠিকানা স্থানের মধ্যে এই PRM অঞ্চলের RAM এ একটি ম্যাপিং থাকবে সুতরাং আমাদের কাছে মেমরি পরিচালনা ইউনিট রয়েছে যা ভার্চুয়াল মেমরিকে ফিজিক্যাল মেমরি ঠিকানায় রূপান্তরিত করে এবং অপারেটিং সিস্টেম নিশ্চিত করবে যে ঠিকানাগুলি যা এই এনক্লেভ তৈরী করে তা RAM এ উপস্থিত PRM এর মধ্যে ফিজিক্যাল পেজে ম্যাপ করা হবে সুতরাং আপনার কাছে আসলে এইরকম একাধিক প্রসেস থাকতে পারে যার প্রত্যেকটির নিজস্ব এনক্লেভ রয়েছে তবে এই সমস্ত প্রসেসগুলি RAM এর মধ্যে একই অঞ্চল ম্যাপ করবে যেটি PRM অঞ্চল তাই আসুন আমরা EPCM দেখি যা এনক্লেভ পৃষ্ঠা ক্যাশে মানচিত্রের সংক্ষিপ্ত রূপ তাই এই EPCM কে আরও বিভিন্ন উপ অঞ্চলে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি EPC এর জন্য একটি এন্ট্রি রয়েছে তাই উদাহরণস্বরূপ যদি বলা হয় যে 4 কিলো বাইটের প্রতিটিতে একটি 1024 ইপিসি অঞ্চল রয়েছে তাহলে EPCM তে 1024 টি অঞ্চল থাকবে একটি অঞ্চল একটি সংশ্লিষ্ট EPC এর সাথে যুক্ত তাই মূলত এই EPCM হার্ডওয়্যার দ্বারা অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় এটি সংশ্লিষ্ট EPC সম্পর্কিত বিভিন্ন তথ্য সঞ্চয় করে তাই উদাহরণস্বরূপ এই বিশেষ EPC এর সংশ্লিষ্ট একটি EPCM এন্ট্রি থাকবে যা এই EPC এর জন্য বৈধতা বা সেই নির্দিষ্ট EPC এর পড়া লেখার কার্যকরী অনুমোদনগুলির মতো দিকগুলি সঞ্চয় করে উদাহরণস্বরূপ যদি এখানে কোড থাকে তবে আপনার কাছে সেই নির্দিষ্ট কোডটি কার্যকরী হিসাবে থাকবে এবং লেখার যোগ্য হবে না এটি সেই নির্দিষ্ট EPC এর জন্য পৃষ্ঠার ধরন এবং ভার্চুয়াল ঠিকানার পরিসরও সঞ্চয় করে তাই কিছু অর্থে এই EPCM পৃষ্ঠা টেবিলগুলির সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ যা সাধারণত সিস্টেমে ব্যবহৃত হয় শুধুমাত্র পার্থক্য হল বেশিরভাগ পৃষ্ঠা টেবিলগুলি অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয় যখন SGX এর সাথে EPCM বিষয়বস্তু সম্পূর্ণরূপে হার্ডওয়্যার দ্বারা পরিচালিত হয় তাই যদি আমরা এই স্লাইডে ফিরে যাই এবং দেখতে পাব যে এখন এনক্লেভের জন্য ভার্চুয়াল ঠিকানা স্থান থেকে PRM এর সংশ্লিষ্ট ফিজিক্যাল ঠিকানা স্থানটিতে একটি রূপান্তরনা ঘটেছে এখন যেমনটি পরে দেখা যাবে যে আসলে দুটি অনুবাদ জড়িত রয়েছে একটি হল প্রমান মেমরি পরিচালনা ইউনিট এবং পৃষ্ঠা ডিরেক্টরি এবং পৃষ্ঠা টেবিল যেগুলি অপারেটিং সিস্টেম দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় তাই এই অঞ্চলটি মূলত সংশ্লিষ্ট ফিজিক্যাল ঠিকানাকে ভার্চুয়াল ঠিকানাটিকে রূপান্তরিত করবে বৈধতা পরীক্ষার দ্বিতীয় সেটটি হার্ডওয়্যার দ্বারা EPCM ব্যবহার করে করা হয় যা PRM এ উপস্থিত রয়েছে সুতরাং এটি এমন একটি দৃশ্যের অনুমতি দেবে যেখানে অপারেটিং সিস্টেম বিশ্বাসযোগ্য নয় এবং হার্ডওয়্যার দ্বারা করা অতিরিক্ত পরীক্ষাগুলি নিশ্চিত করবে যে এনক্লেভ কোড এবং তথ্য নিরাপদ রাখা হবে যদিও অপারেটিং সিস্টেমটি অবিশ্বস্ত এখন PRM এ উপস্থিত আরেকটি সম্পর্কিত তথ্য কাঠামো যা SECS বা SGX এনক্লেভ নিয়ন্ত্রণ স্টোর নামে পরিচিত এখন প্রতিটি এনক্লেভের জন্য একটি SECS রয়েছে আর এটি 4 কিলো বাইটের এবং এর দ্বারা আমরা যা বোঝাতে চাই তা হল ধরুন সিস্টেমে 10টি প্রসেস রান করছে এবং প্রতিটি প্রসেসের একটি এনক্লেভ রয়েছে তাহলে PRM এ 10টি SECS কাঠামো উপস্থিত থাকবে সুতরাং এই SECS কাঠামোতে সেই নির্দিষ্ট এনক্লেভ সম্পর্কে বিশ্বব্যাপী এবং মেটা তথ্য রয়েছে এটি বিভিন্ন কারণে ব্যবহার করা হয় যেমন এনক্লেভে উপস্থিত কোড এবং তথ্যের অখণ্ডতা নিশ্চিত করতে এবং এটি বিভিন্ন এনক্লেভ অঞ্চলের তথ্য ম্যাপিংয়ের জন্যও ব্যবহৃত হয় সুতরাং আমরা যেমন ARM আস্থাজোনের সাথে তুলনা করে SGX প্রক্রিয়ার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য উল্লেখ করেছি যা হল SGX এনক্রিপ্টেড মেমরি সমর্থন করে তাই যদি আমরা এটিকে দেখি যদি আমরা এটিকে একাধিক কোড ইত্যাদি সহ আমাদের প্রসেসর হিসাবে বিবেচনা করি এবং আমরা ধরে নিই যে এটি একটি হার্ডওয়্যার সক্ষম প্রসেসর তাহলে যা হয় তা হল যে কোন তথ্য যা আসলে প্রসেসর থেকে পাঠানো হয় বা প্রসেসর থেকে প্রাপ্ত হয় তা এনক্রিপ্ট করা অবস্থায় থাকে যখন এই এনক্রিপ্ট করা তথ্য প্রসেসরে প্রবেশ করে তখন একটি খুব দ্রুত ডিক্রিপশন ইঞ্জিন এটিকে ডিক্রিপ্ট করে সাধারণ পাঠ্য তথ্যে পরিবর্তন করে সুতরাং এর মানে হল যে প্রসেসর ছেড়ে যাচ্ছে এমন যেকোন তথ্য ডেটা এনক্রিপ্ট করা হবে যখন এনক্লেভের মধ্যে উপস্থিত প্রসেসরে পড়া কোনও তথ্য ডিক্রিপ্ট করা হবে সুতরাং এইভাবে যদি আমাদের কোনো আক্রমণকারী থাকে যে সিস্টেম মেমরিতে D RAM মেমরিতে বা প্রসেসরে উপস্থিত বিভিন্ন বাসে স্নুপ করার চেষ্টা করছে তাহলে আক্রমণকারী শুধুমাত্র এনক্রিপ্ট করা ডেটা দেখতে পাবে এইভাবে এটি এনক্লেভ অঞ্চলের গোপনীয়তার পাশাপাশি তথ্যের অখণ্ডতা নিশ্চিত করে উদাহরণস্বরূপ যদি কোনও আক্রমণকারী এই বাসে এই তথ্য পরিবর্তন করার চেষ্টা করে তবে প্রসেসরে চেক করা হবে যাতে পরিবর্তিত তথ্য সনাক্ত করা যায় এবং একটি ব্যতিক্রম নিক্ষেপ করবে সুতরাং স্লাইডটি মনে করুন যেখানে আমরা আসলে আলোচনা করেছি যে এনক্লেভ অঞ্চলটি মূলত প্রসেসটির অন্যান্য অংশের পাশাপাশি অপারেটিং সিস্টেম থেকে সুরক্ষিত কিন্তু তাহলেও এনক্লেভ অঞ্চলের মধ্যে কার্যকর করার সময় আপনার এনক্লেভ অঞ্চলের মধ্যে এই বিশেষ কাজটি রয়েছে এই বিশেষ তথ্যটি সেই নির্দিষ্ট প্রসেসের ব্যবহারকারী স্থানের মধ্যে যেকোনো কিছু অ্যাক্সেস করতে পারে সুতরাং এটি আমাদের চারটি ভিন্ন বিকল্প দেয় তাই ধরা যাক যে প্রথমটি হল যখন আপনি এনক্লেভের বাইরের কোডে আছেন যেটি আপনি এনক্লেভের বাইরে সাধারণ মোডে কার্যকর করছেন এবং আপনি এনক্লেভের বাইরে উপস্থিত ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করছেন তাই এটির অনুমতি পাওয়া উচিত দ্বিতীয়টি হল যখন আপনি এনক্লেভের বাইরে কোড কার্যকর করছেন কিন্তু এনক্লেভের ভিতরে উপস্থিত কোডটি অ্যাক্সেস বা কার্যকর করার চেষ্টা করছেন তাই এটির অনুমতি পাওয়া উচিত নয় অন্য দুটি ক্ষেত্রে যখন আপনি আসলে এনক্লেভ মোডে রান করছেন এবং আপনি এনক্লেভের মধ্যে তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করছেন বা এনক্লেভের বাইরে থাকা তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করছেন তাখন এই দুটিরই প্রসেসরের অনুমতি পাওয়া উচিত সুতরাং আসুন দেখ যাক কিভাবে এটি সিস্টেমে উপস্থিত মেমরি পরিচালনা ইউনিট এবং SGX ইউনিটগুলির দ্বারা পরিচালিত হয় সুতরাং আমরা এই বিশেষ ফ্লো চার্টটি দেখি যা দেখায় যে কীভাবে একটি SGX এনক্লেভ সিস্টেমে মেমরি অ্যাক্সেস করা হয় সুতরাং এর কিছু অংশ অপারেটিং সিস্টেম এবং প্রচলিত পৃষ্ঠা টেবিল এবং উপস্থিত পৃষ্ঠা ডিরেক্টরি দ্বারা সম্পন্ন করা হয় বাকি অংশটি হার্ডওয়্যার বিশেষ করে হার্ডওয়্যারের SGX দিকগুলি দ্বারা সম্পন্ন হয় সুতরাং আসুন আমরা বিবেচনা করি যেখানে আমাদের এনক্লেভের বাইরে কোড রয়েছে এবং এটি ডেটাতে একটি মেমরি অ্যাক্সেস তৈরি করছে যা এনক্লেভের বাইরেও উপস্থিত রয়েছে সুতরাং আমরা ফ্লোচার্ট অনুসরণ করব এবং দেখব যে এটির অনুমোদন পাওয়া উচিত এবং শুধুমাত্র প্রচলিত পৃষ্ঠা টেবিল এবং পৃষ্ঠা প্রক্রিয়াগুলি কাজ করবে সুতরাং আমাদের কাছে একটি মেমরি অ্যাক্সেস রয়েছে যা শুরু হয় যখন আমরা এনক্লেভ অ্যাক্সেসকে শূন্যে সেট করি আমরা এটি একটি এনক্লেভ মোড কিনা তা পরীক্ষা করি এই বিশেষ ক্ষেত্রে এটি নয় তাই আমরা এই পদক্ষেপগুলি এড়িয়ে যাই এবং আমরা এই জায়গায় যাই তারপর আমরা একটি প্রচলিত পৃষ্ঠা হাঁটা এবং পৃষ্ঠা টেবিল পৃষ্ঠার ডিরেক্টরি এবং পৃষ্ঠা টেবিল ব্যবহার করে পৃষ্ঠা হাঁটা করি এবং তাই আমরা সেই তথ্যের ভার্চুয়াল ঠিকানা রূপান্তর করতে সক্ষম হব সংশ্লিষ্ট শারীরিক ঠিকানাতে এখন পরবর্তী ধাপ হল এটি একটি এনক্লেভ অ্যাক্সেস তাই যেহেতু তথ্য এনক্লেভের বাইরে তাই ইটা নয় তাহলে আমরা পরীক্ষা করি যে এই ক্ষেত্রে প্রকৃত ঠিকানা EPC তে আছে কিনা যেহেতু তথ্য এনক্লেভের মধ্যে নেই তথ্য এনক্লেভের বাইরে তাই এটি কেসটিও না হয়ে যায় এবং অবশেষে আমরা অ্যাক্সেসের অনুমতি দিই সুতরাং আসুন আমরা অন্য একটি দৃশ্য দেখি যেখানে এনক্লেভের বাইরে কোড উপস্থিত রয়েছে যা এনক্লেভের ভিতরে উপস্থিত তথ্য ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করছে সুতরাং এটি আবার অনুসরণ করব এনক্লেভের অ্যাক্সেস শূন্যে সেট করব তারপর এটি কি এনক্লেভ মোডে আছে এটি নেই তাই আমরা এখানে গিয়ে প্রথাগত পৃষ্ঠাটি সরাসরি পৃষ্ঠা টেবিল ওয়াক করাই এবং সংশ্লিষ্ট প্রকৃত ঠিকানা প্রাপ্ত করি এবং এটি একটি এনক্লেভ অ্যাক্সেস কিনা তা পরীক্ষা করি তাই এনক্লেভ অ্যাক্সেস এখনও শূন্য সেট করা আছে তাই এটি আবার নেই এবং তারপরে আমরা পরীক্ষা করি যে প্রকৃত ঠিকানাটি EPC তে আছে কিনা এই ক্ষেত্রে এটি হ্যাঁ এবং আমরা যা করি তা হল আমরা কিছু অস্তিত্বহীন মেমরি ঠিকানা দিয়ে প্রকৃত ঠিকানা প্রতিস্থাপন করি আমরা আসলে কিছু আবর্জনা পূরণ এবং অ্যাক্সেসের অনুমতি দিতে যাচ্ছি তাই এখানে কি ঘটতে যাচ্ছে যে এই ধরনের একটি মেমরি অ্যাক্সেস সম্পূর্ণ হবে কিন্তু প্রোগ্রামটি যা দেখবে তা হল কিছু আবর্জনা মান এবং এনক্লেভের মধ্যে উপস্থিত সেই মেমরি অবস্থানের প্রকৃত মান নয় আমরা তৃতীয় দিকটিও দেখব যেখানে আপনি এনক্লেভ মোডে রান করাচ্ছেন এবং এনক্লেভের বাইরে থাকা তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করছেন সুতরাং এটি আবার অনুসরণ করবেআমরা যথারীতি এনক্লেভ অ্যাক্সেসকে শূন্যে সেট করব আমরা এনক্লেভ মোডে রান করছি তাই এটি হ্যাঁ এনক্লেভ ঠিকানা স্থানের ঠিকানার অ্যাক্সেস যার উত্তর না তাই আমরা এখানে এসেছি আমরা প্রথাগত পৃষ্ঠা টেবিল ওয়াক সম্পাদন করি এবং সংশ্লিষ্ট প্রকৃত ঠিকানা প্রাপ্ত করি তারপর আমরা পরীক্ষা করি যে এটি 1 এর সমান একটি এনক্লেভ অ্যাক্সেস কিনা না কারণ এনক্লেভ অ্যাক্সেস এখনও শূন্য তাই আমরা এখানে আসি এবং আমরা দেখতে পাই যে EPC তে প্রকৃত ঠিকানার জন্য একটি যাচাই ক্ষেত্র রয়েছে এই ক্ষেত্রে না কারণ আমরা এখানে এনক্লেভ মোডে আছি কিন্তু ছিটমহলের বাইরের ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করছে এবং সেইজন্য অ্যাক্সেসটি অনুমোদিত শেষ কেসটিও দেখব যেখানে এনক্লেভে আমাদের কাছে একটি কোড রয়েছে যা আপনি এনক্লেভ মোডে রান করেছেন এবং আপনি তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করছেন যা এনক্লেভে রয়েছে তাই যথারীতি আমরা এনক্লেভ অ্যাক্সেস শূন্যে সেট করি এনক্লেভ মোড হ্যাঁ তাই আমরা আসলে এখানে এসেছি এনক্লেভ ঠিকানার স্থানে ঠিকানার অ্যাক্সেস পেতে এটি হ্যাঁ তাই এনক্লেভ অ্যাক্সেস 1 এ সেট করুন আমরা এখানে প্রথাগত পৃষ্ঠা টেবিল ওয়াকটি সম্পাদন করি যা প্রকৃতপক্ষে ভার্চুয়াল ঠিকানাটিকে সংশ্লিষ্ট প্রকৃত ঠিকানায় রূপান্তরিত করবে তারপর আমরা 1 এর সমান এনক্লেভ অ্যাক্সেসের দিকে তাকাই সুতরাং এই ক্ষেত্রে ছিটমহল অ্যাক্সেস প্রকৃতপক্ষে 1 তাই আমরা প্রবাহের এই অংশে আসি এবং প্রকৃত ঠিকানাটি EPC তে আছে কিনা তা পরীক্ষা করি এখন এখানে আমরা সেই অংশটিতে যেখানে আমরা প্রকৃতপক্ষে EPCM এর দিকে তাকাই বিভিন্ন অনুমতিগুলি পরীক্ষা করে দেখি এবং নিশ্চিত করি যে এই নির্দিষ্ট EPC যেখান থেকে অ্যাক্সেস করা হবে সেই নির্দিষ্ট অ্যাক্সেসের অনুমতি দেওয়ার জন্য সঠিক অনুমতি রয়েছে যদি এই অনুমতিগুলি সফল হয় তাহলে আপনি এই বিশেষ অ্যাক্সেসের অনুমতি দেন অন্যথায় আমরা একটি সংকেত ত্রুটি তৈরি করব এই ভিডিওতে আমরা ইন্টেল SGX এর একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছি পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি সফ্টওয়্যার দৃষ্টিকোণ থেকে সরানো হয় এবং কীভাবে উপযোজনগুলি লেখা হয় কীভাবে SGX মোড ব্যবহার করা হয় এবং কীভাবে এনক্লেভের বাইরে একটি সাধারণ মোড থেকে এনক্লেভের মধ্যে তথ্য স্থানান্তর করা যায় এবং ফলাফল পাওয়া যায় ইত্যাদি আপনাকে ধন্যবাদ